এবার তাহলে আমরা হোমোজিনিয়েটি প্রপার্টিতে আসবো সুতরাং মূলত এটির প্রয়োজন হয় যে উত্তেজক বলা ইনপুটটি যদি ধ্রুবক দ্বারা গুণিত হয় তবে আউটপুটটিকে একে প্রতিক্রিয়া বলা হয় একই ধ্রুবক দ্বারা গুণিত হয় এটি হল 0 প্রতিরোধকের lওহমের সুত্রের জন্য ইনপুট কারেন্টটি ভোল্টেজ ভিতরে প্রকাশ করে সুতরাং v আর যদি কারেন্ট বৃদ্ধি হয় বা যদি বন্ধনীটি ধ্রুবক কে দ্বারা লিখিত হয় বা হ্রাস পায় তবে ভোল্টেজটি কে আর কেv হিসাবে কে দ্বারা যথাযথভাবে বৃদ্ধি পায় বা হ্রাস পাবে সুতরাং এটি সমীকরণ 2 এটি অধ্যায়ের 42 তবে 2 3 এর মতো হবে এবং অ্যাডিটিভ প্রপার্টি এটির প্রয়োজন যে ইনপুটটির যোগফলের প্রতিক্রিয়া হল পৃথকভাবে প্রয়োগ করা প্রতিটি ইনপুটটির প্রতিক্রিয়াগুলির যোগফল মনে করুন ইনপুটটিতে আর ইনপুট রয়েছে কি একাধিক ইনপুট কল আছে এবং তারপরে আউটপুট এই সমস্ত ইনপুট যুক্ত করে একটি প্রতিক্রিয়া পাচ্ছে এখন যদি এক এক করে ইনপুট এবং আউটপুট প্রতিক্রিয়াগুলি দেখি এবং যোগ করি এতে যদি তা ইনপুটগুলিকে একসাথে রাখার সমান হয় এবং আমরা আউটপুট পাই সুতরাং সংবেদনশীলতা সম্পত্তিটির অ্যাডিটিভ প্রপার্টি জন্য এটি প্রতিটি ইনপুটগুলিতে পৃথকভাবে প্রয়োগ হওয়া প্রতিক্রিয়ার যোগফলের প্রয়োজন মানে ধরুন ইনপুটটির অনেকগুলি r রয়েছে যা কল করে বহু ইনপুট রয়েছে সুতরাং একবারে একটি বিবেচনা করুন এবং আউটপুট প্রতিক্রিয়া পাচ্ছে এবং এটিকে যুক্ত করুন এখন আবার ইনপুট এ সমস্ত ইনপুট আছে আউটপুট প্রতিক্রিয়া পেতে হবে এই দুটি সমান হতে হবে একেই বলে সংযোজন সম্পত্তি বা অ্যাডিটিভ প্রপার্টি সুতরাং যদি প্রতিরোধকের ভোল্টেজ কারেন্ট সম্পর্কটি ব্যবহার করে v1 i1 R এবং v2 i2 R হয় I1 i2 প্রয়োগ করে এটি v i1 i2 R দেয় যা i1 r i2 R হয় তবে v r v1 v2 এটি সংযোজন সম্পত্তি সুতরাং এই শর্তটি এখানে পূরণ করতে হবে সুতরাং আমরা এটি করতে পারি যে প্রতিরোধকটি একটি রৈখিক উপাদান কারণ যদি ভোল্টেজের কারেন্ট সম্পর্কটি উভয়জাতীয়তা হোমোজিনিয়েটি এবং সংযোজন বৈশিষ্ট্যগুলিকে অ্যাডিটিভ প্রপার্টি সন্তুষ্ট করে তবে কেবলমাত্র সেই উপাদানটিই লিনিয়ার হতে পারে এটি উভয়ই একজাতীয়তা এবং সংযোজন বৈশিষ্ট্যগুলি পূরণ করতে পারে সুতরাং তাহলে এটি যে এটি একটি রৈখিক উপাদান সাধারণভাবে একটি সার্কিট একটি লিনিয়ার হয় যদি এটি উভয় একজাতীয় এবং সংযোজক হয় সুতরাং একটি রৈখিক সার্কিট কেবল রৈখিক উপাদান নিয়ে গঠিত সুতরাং রৈখিক নির্ভর উত্স এবং স্বাধীন উত্স সুতরাং যদি এটির জন্য এটি আন্ডারলাইন করা হয় তবে লিনিয়ার সার্কিটগুলিতে কেবল একটি রৈখিক উপাদান রৈখিক নির্ভর উত্স এবং স্বাধীন উত্স থাকে অন্য কথায় এগুলি সমস্তই লিনিয়ার সার্কিটকে আন্ডারলাইন করে দেয় একটি আউটপুট সরাসরি তার ইনপুট আউটপুটের সাথে আনুপাতিক হয় তার ইনপুটের সাথে সরাসরি আনুপাতিক হয় তারপরে সার্কিটটিকে লিনিয়ার সার্কিট বলা হয় তবে মনে রাখবেন যে পাওয়ার P স্কোয়ার R v স্কোয়ার R এটি আর এটিই একে একে অ রৈখিক বলে সুতরাং পাওয়ার ভোল্টেজ অ রৈখিক সুতরাং এটি এখানে কোন চ্যাপ্টারে লেখা আছে সুতরাং এই অধ্যায়টিতে কেবল রৈখিক সার্কিটকে কেন্দ্র করে এবং এই অধ্যায়ে আচ্ছাদিত উপপাদাগুলি নন লিনিয়ার সার্কিটগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি সুতরাং সুতরাং আর আর পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাড়াতাড়ি আমরা লিনিয়ার সার্কিটের জন্য যাই সুতরাং পরীক্ষার ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে লিনিয়ারিটি নীতিটি এই চিত্র 1 টি বিবেচনা করা হচ্ছে সুতরাং একটি ভোল্টেজ উত্স আছে এবং এখানে একটি বাম পাশের একটি লোড প্রতিরোধক R আছে এবং কারেন্ট প্রবাহিত হয় এবং একটি লিনিয়ার সার্কিট এদের মধ্যে রয়েছে কিন্তু কোনও স্বাধীন উত্স ছাড়াই এটি এবং এটি ভোল্টেজ এটি একটি লোড প্রতিরোধের মাধ্যমে প্রবাহিত তাদের কারেন্ট প্রবাহ এখন মনে করুন যে যদি v 5 ভোল্ট সেই সময়ে 1 এমপিয়ার এবার যদি এটি v 10 ভোল্ট হয় তবে 2 এমপিয়ার হতে হবে কারণ v 2 দ্বারা গুন করা হয়েছে কারেন্টকেও তাহলে 2 দ্বারা গুণ করতে হবে যদি এটি ঘটে থাকে তবে এি সার্কিট হল লিনিয়ার সুতরাং সেই প্রপার্টি সন্তুষ্ট হতে হবে সুতরাং এই ক্ষেত্রে লিনিয়ার সার্কিটটি ভোল্টেজ উত্স v দ্বারা এক্সাইট করা হয়েছে ভোল্টেজ উত্স vতে এখানে বলা হয়েছে যা ইনপুট হিসাবে কাজ করে এবং সার্কিটটি লোড প্রতিরোধের আর দ্বারা সমাপ্ত হয় সুতরাং v টিকে উদাহরণস্বরূপ এটি বলেছিলেন যে ধরুন একই জিনিস যা বলেছিল তা ধরে নিয়েছেন ধরুন যদি v 100 ভোল্ট হয় তখন কারেন্ট টি 20 অ্যাম্পিয়ার তবে আমরা যদি v 10 ভোল্ট তৈরি করি তবে কারেন্টটি 2 এমপিয়ার হবে কারণ গুণমান কে 01 সুতরাং এটি যে লিনিয়ার তখন কল করে যে এটি লাইনারিটি নীতিটি এটি অনুসারে করতে পারে এটি শর্তটি সন্তুষ্ট থাকতে হয় সুতরাং পরবর্তীটি i0 নির্ধারণ করা হবে যখন চিত্র 2 এ দেখানো সার্কিটের v 3 ভোল্ট এবং v 6 ভোল্ট সুতরাং এক্ষেত্রে একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স Vx রয়েছে এ যাবত KVL KCL এ আমরা এটিই অধ্যয়ন করেছি সুতরাং এই ক্ষেত্রে এই ভোল্টেজটি Vx এবং একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স সেখানে Vx আছে সুতরাং vx 2 r i1 এটি Vx সুতরাং এই ক্ষেত্রে কি করতে পারে তা r প্রয়োগ করতে পারে এবং যদি দেখতে পাই যে r এর মধ্যে 2 টি মেশ রয়েছে এতে একটি ভোল্টেজ উত্স আছে এটি কোনও কারেন্ট উত্স নয় সুতরাং আমরা KVL প্রয়োগ করি এবং সেই অনুসারে এটি সমাধান করি এবং প্রমাণ করি যে এটি একটি সার্কিট লিনিয়ার কিনা সুতরাং এই ক্ষেত্রে আমরা KVL প্রয়োগ করি এই সার্কিটটি মানে দয়া করে বুঝে নেবেন এই মেশ 1 এবং মেশ 2 আমরা KVL প্রয়োগ করে নেবো এ এটি কারেন্ট i0 হয় এই কারেন্ট টি এখানে রয়েছে এটি চিহ্নিত করা হয়েছে যে এই কারেন্টটি r i0 এখানে কারেন্টের i0 সুতরাং KVL যদি প্রয়োগ করা হয় তবে এই দুই মেশে আমরা দুটো সমীকরণ পাব একটি 12 i1 4 l 2 v a 0 এবং তারপরে পাবেন 4 i1 16 i2 v vx 0 কিন্তুvx 2 i1 যদি দেখায় যে এই ভোল্টেজটি v এবং এটি একবার i0 বের করে যখন v 3 ভোল্ট এবং v 6 ভোল্ট খুঁজে পাওয়া যায় সুতরাং এটি পাওয়ার পরে যখন v 3 ভোল্ট সার্কিটটি সমাধান করবে i0 3 বাই 28 অ্যাম্পিয়ার পাবেন যখন কোনও v 6 ভোল্ট হয় তখন i0 6 কে r দ্বারা 28 এম্পিয়ার বলে এর অর্থ এটি যখন 3 ভোল্ট হয় তখন 3 বাই 28 হয় যখন এটি 6 ভোল্টের ভোল্টেজ দ্বিগুণ হয় কারেন্টটিও দ্বিগুণ হয়ে 6 দ্বারা 28 অ্যাম্পিয়ার করে সুতরাং এটি পরিষ্কারভাবে দেখায় যে উত্সের ভোল্টেজ দ্বিগুণ হয়ে গেলে i0 দ্বিগুণও হয় সুতরাং সার্কিটটিতে লিনিয়ার সার্কিট হয় সুতরাং একইভাবে অন্য একটি গ্রহণ করে যা v0 কখন 5 অ্যাম্পিয়ার এবং সার্কিটের 10 অ্যাম্পিয়ার নির্ধারণ করে সুতরাং r এটিকে আসলে কী বলা হয় তা কারেন্ট উত্স একটি কারেন্ট উত্স দেওয়া হয় যা r v কে কল করে এই ভোল্টেজটি v0 সুতরাং ভি0 আসলে 4 আর আই 2 এটি v 0 এবং এই ক্ষেত্রে V0 যখন 5 এমপিয়ার খুঁজে বের করতে হবে সুতরাং এটি 5 অ্যাম্পিয়ারের অন্য ক্ষেত্রে যখন 10 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার মানে কারেন্টটি দ্বিগুণ হওয়া স্বাভাবিকভাবেই V0 এটিও সমাধান করে এটি দ্বিগুণ করতে হবে সুতরাং সেই অনুযায়ী দয়া করে এটি সমাধান করুন সুতরাং এই কারেন্ট টি হল এই দিকটি হল এটি 5 এমপিয়ার যে এটি r i1 একই দিক সুতরাং মূলত i1 বা i1 তাই এটা সুতরাং যদি প্রয়োগ হয় তবে আর কে KVL কল করুন যা কল মেশ 2 মেশ 2 KVL প্রয়োগ করুন সুতরাং i1 বলা হয়েছে এবং 12 i2 2 i1 0 সুতরাং সমস্ত এখানে আবার লিখছে না এটি KVL মেশ 2 তে প্রয়োগ করা বোধগম্য সুতরাং i2 i1 6 So সুতরাং v0 4 i2 সুতরাং 5 অ্যাম্পিয়ার সুতরাং এর অর্থ i1 5 অ্যাম্পিয়ার i1 কে তাই বলা হয়েছে i2 i1 6 সুতরাং এখানে এটি দেওয়া হয়েছে সুতরাং এখানে এটি দেওয়া হয়েছে যে i2 r 5 6 অ্যাম্পিয়ার এবং v0 এছাড়াও r 4 বাই 2 কে দুঃখিত 2 i2 এবং v0 i2 20 বাই 6 ভোল্ট এখন যখন 10 অ্যাম্পিয়ার তাই i1 এছাড়াও 10 অ্যাম্পিয়ার সুতরাং i2 i1 6 বা 10 6 অ্যাম্পিয়ার সুতরাং v0 তারপরে 4 i1 সুতরাং এটি 40 বাই 60 ভোল্ট সুতরাং এটি 20 বাই 60 ভোল্ট যখন কারেন্ট ছিল 5 এমপিয়ার 5 অ্যাম্পিয়ার যখন 10 করা হয়েছিল তখন দ্বিগুণ হয় তাই ভোল্টেজও দ্বিগুণ হয়ে গিয়েছিল সুতরাং যে থেকে বলতে পারেন সার্কিট একটি রৈখিক সুতরাং পরের সুপারপজিশন নীতিটি তাই এটি এরকম কিছু সুতরাং যদি কোনও সার্কিটের 2 বা ততোধিক স্বতন্ত্র উত্স থাকে তবে যে কোনও পরিবর্তনশীলটিতে প্রতিটি স্বতন্ত্র উত্সের অবদান নির্ধারণ করতে পারে এবং তারপরে সেগুলি যুক্ত করতে পারে মনে করুন আমাদের কাছে 2 বা ততোধিক স্বাধীন উত্স রয়েছে তারপরে একবারে বিবেচনা করুন অন্য উত্সগুলি বন্ধ করা উচিত এবং সেগুলি যুক্ত করা উচিত তবে এই পদ্ধতির একটি সুপার পজিশন হিসাবে পরিচিত সুতরাং সুপারপজিশনের ধারণাটি রৈখিক প্রপার্টিতে স্থির থাকে সুতরাং ততক্ষণে এটি আন্ডারলাইন করা হয়েছে সুপারপজিশন নীতিটি সূচিত করে যে কোনও উপাদান বা ভোল্টেজের মধ্য দিয়ে কারেন্টের মধ্য দিয়ে কারেন্ট বা ভোল্টেজ একটি উপাদান জুড়ে ভোল্টেজ হয় এই কারণেই বন্ধনীতে কারেন্ট বা ভোল্টেজের মধ্য দিয়ে কারেন্টটি লিখতে হবে লিনিয়ার সার্কিটের একটি উপাদান হল প্রতিটি স্বতন্ত্র উত্স একা কাজ করার কারণে সেই উপাদানটির মধ্য দিয়ে কারেন্ট বা ভোল্টেজ বীজগণিত যোগ হয় মানে যখনই সুপার পজিশন প্রয়োগ করবেন একবারে কেবলমাত্র একটি উত্স বিবেচনা করুন স্বতন্ত্র উত্স কেবলমাত্র স্বাধীন উত্স যদি তারা নির্ভরশীল উত্স থাকে সেখানে সার্কিট অক্ষত থাকবে সেগুলি বন্ধ করতে পারে না সুতরাং পরে আমরা এবং এটি দেখতে পাবো যদি এক এক করে দেখি তবে উপাদান বা ভোল্টেজের মধ্য দিয়ে কারেন্টটি উপাদান জুড়ে স্বতন্ত্রভাবে তৈরি করুন এবং তারপরে যা কিছু পাবেন তা যুক্ত করুন সার্কিটটিকে পরিবেশন করুন একইভাবে এটি সুপারপজিশনটি পেয়ে যাবে কেবলমাত্র সেই সুপারপজিশনের ক্ষেত্রেই এই পদ্ধতির পক্ষে ভাল তবে এটি গণনা করবে এটি আরও বেশি সময় ব্যয় করবে সুতরাং এর অর্থ আর সুপারপজিশন প্রয়োগ করতে 2 টি জিনিস অবশ্যই আমাদের মনে রাখা উচিত একটি জিনিস একটি স্বাধীন উত্স বিবেচনা করা হয় যে একবারে একটি স্বাধীন উত্স বিবেচনা করে একবারে কেবলমাত্র একটি স্বাধীন উত্স এবং অন্যান্য সমস্ত স্বাধীন উত্স বন্ধ হয়ে যায় এর অর্থ আমরা প্রতিটি ভোল্টেজ উত্স 0 ভোল্ট দ্বারা প্রতিস্থাপন করি এর অর্থ আর শর্ট সার্কিট যে ভোল্টেজ উত্সটি শর্ট সার্কিট হওয়া উচিত এবং প্রতিটি কারেন্ট উত্স 0 এম্পিয়ার যা এটি একটি ওপেন সার্কিট আমরা গ্রহণযোগ্য উদাহরণে পরে দেখব যে আমরা গ্রহণ করব কয়েকটি উদাহরণ আমরা সহজ এবং আরও পরিচালনাযোগ্য সার্কিটটি পেয়েছি এটি যদি একটি ভোল্টেজ উত্স শর্ট সার্কিট হয় একবারে একটি বিবেচনা করুন এবং এটি যদি কোনও কারেন্ট উত্স হয় তবে এটি এটিকে খুলুন কারণ একসাথে কেবলমাত্র একটি উত্স বিবেচনা করতে হবে নির্ভরশীল উত্স এবং নির্ভরশীল উত্সগুলি ভেরিয়েবল দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তাই এগুলি অক্ষত থাকে তবে যদি নির্ভর উত্স থাকে তবে কেবল এটি বন্ধ করতে পারে না কারণ তাদের মানগুলি কল বা তল চলমান বা ভোল্টেজের উপর নির্ভরশীল সুতরাং তারা কীভাবে পরে দেখবে তা একটি অক্ষত দেবে সুতরাং সার্কিট বিশ্লেষণ সুপারপজিশন করতে গেলে একটু বেশি খাটতে হবে এবং এটি একটি বড় অসুবিধা সুশৃঙ্খলা রৈখিকতায় সেরা এবং এই কারণেই এটি উত্সের কারণে শক্তির উপর প্রভাবের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ প্রতিরোধকের দ্বারা পরিলক্ষিত শক্তি ভোল্টেজের বর্গক্ষেত্র বা কারেন্ট সুতরাং এটি পাওয়ার জন্য প্রযোজ্য নয় তবে ভোল্টেজ এবং কারেন্টের জন্য এটি প্রযোজ্য সুতরাং সুপারপজিশন তত্ত্বটি ব্যবহার করে v নির্ধারণ করুন সার্কিটের মধ্যে এই জিনিসগুলি দেখানো হয়েছে তা খুঁজে বার করতে হবে সাধারণভাবে আর ভোল্টেজ v খুঁজে পেতে হবে সাধারণভাবে v 2 যা সাধারণভাবে কারণ এটি সুপারপজেশন উপপাদ্যটি ব্যবহার করে প্রবাহিত হচ্ছে একটি ভোল্টেজ উত্স তৈরি করতে হবে স্বাধীন ভোল্টেজ উত্স সেখানে 12 ভোল্ট এবং একটি স্বতন্ত্র কারেন্ট উত্স সেখানে এটি 6 অ্যাম্পিয়ার তো এখন কীভাবে করবে প্রথম জিনিসটি সুপারপজিশন উপপাদ্য প্রয়োগ করে তৈরি করা হয় যা করবে তা একবারে কেবলমাত্র একটি উত্স নেবে কীভাবে এটি তৈরি করতে পারে তা দেখুন সুতরাং এই ক্ষেত্রে যখন কারেন্ট উত্সটি বন্ধ করা হয় যা r 6 অ্যাম্পিয়ার উত্সটি বন্ধ করা হয় তবে এটি সার্কিট এটি যে সার্কিটটি এটি r এই সার্কিটে যখন 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সেই সময়কার কারেন্ট i1 হয় আমরা যে কারেন্ট i1 এ নিয়েছি তখন ভোল্টেজ উত্সটি এই 12 ভোল্টের ভোল্টেজ উত্সটি এই কারেন্ট উত্সটি রয়েছে এখন এবং 12 ভোল্টের ভোল্টেজ উত্স হল শর্ট সার্কিট এক সময়ে যদি এটি একটি কারেন্ট উত্স হয় তবে এটি খুলতে হবে যদি এটি একটি ভোল্টেজ উত্স হয় তবে এটির শর্ট করতে হবে যে সময়ে এখানে কারেন্ট নেওয়া হয় এই শাখার জন্য i3 হয় এটি নেওয়া হয়েছে i3 এর অর্থ সার্কিটের প্রথমদিকে r i1 r i3 কারণ এটিই আর এটাকে বলে ভোল্টেজ v এই ভোল্টেজ v 1 কারণ সুপারপজিশনটি তখন ভোল্টেজ v 2 সুতরাং এর আগে সার্কিটটিতে আসলে আমাকে এখানে সার্কিটে যেতে দাও এটিই কারেন্ট i সুতরাং সুপারপজিশন উপপাদ্যের কারণে এই 2 টি পৃথক সার্কিট পাওয়ার পরে ভাঙ্গার পরে এখন এই ক্ষেত্রে 2 প্রতিরোধের জন্য যখন কারেন্ট উত্সটি উন্মুক্ত হয় এটি কারেন্ট i1 এবং যখন আর ভোল্টেজ উত্সটি শর্ট করা হয় তবে কারেন্ট উত্সটি i3 থাকে সুতরাং মূলত r i1 i3 এবং v1 r 2 i1 এবং v2 2 i3 এবং v v1 v2 কারণ এখানেই আমরা এক সময় এখানে একটি উত্স নিচ্ছি এটি এখানে v1 এখানে এটি v 2 তাই মূলত এটি v1 v2 হয়ে যাবে সুতরাং এটি সরানোর আগে সুতরাং এক্ষেত্রে আই 1 কারেন্টটি কী তা সন্ধান করা খুব সহজ সুতরাং যদি KVLএখানে প্রয়োগ করেন তবে এটি 4 2 হবে এটি সরল সার্কিট কিছুই এখানে নেই সুতরাং মূলত 6 i 1 12 অতএব i1 2 অ্যাম্পিয়ার বা এটি এক এর অর্থ v 1 v 1 2 i 1 সুতরাং i1 2 অ্যাম্পিয়ার তাই তার মানে v 1 2 2 4 ভোল্ট এটি আর v 1 একইভাবে আসুন আমরা এটি পরিষ্কার করি একইভাবে যদি এই সার্কিটটি সমাধান করা হয় তবে এটি প্রাথমিকভাবে আমাদের শুরুতে রয়েছে আমরা কারেন্ট বিভাগ পদ্ধতি জানি সুতরাং এটি মূলত একটি সমান্তরাল সার্কিট এই 4 Ω এবং এই 2 Ω সমান্তরালভাবে রয়েছে এবং 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে প্রবেশ করছে এটি 4 Ω এবং 2 Ω সমান্তরালে রয়েছে তাহলে কি হবে যদি কারেন্ট বিভাগ পদ্ধতি i3 হবে সরাসরি i3 লিখতে পারেন সুতরাং এটির মাধ্যমেই i3 বের করতে হবে সুতরাং এই অবস্থান 4 সুতরাং 4 বাই 4 2 এটি 4 এবং এটি 2 আর 6 সুতরাং এটি আসলে 4 এম্পিয়ার সুতরাং কারেন্ট বিভাগ পদ্ধতি থেকে সরাসরি i 3 4 অ্যাম্পিয়ার খুঁজে বের করতে পারে এবং যদি r i3 4 অ্যাম্পিয়ার হয় তবে v2 r 2 i3 যা 2 4 যা 8 ভোল্ট সুতরাং এখানে আমরা v 1 4 ভোল্ট পেয়েছি এবং এখানে আমরা v 2 8 ভোল্ট পেয়েছি তারপর v কি হবে v হবে v 1 v 2 যা 4 8 যা 12 ভোল্ট সুতরাং এটি হল এটি সুপারপজিশন উপপাদ্য অনুসারে ভি তবে এটি সমাধান করে যাচাই করতে হবে তবে এই সার্কিটটি সমাধান করে যাচাই করতে হবে সামগ্রিকভাবে এই সার্কিটটি সমাধান করুন এবং সেই r টিকে কল করুন যে এই v 12 ভোল্ট বা এটির জন্য এটিও সমাধান নয় সুতরাং এই সমস্ত জিনিস এখন একটি পরীক্ষার জন্য এই r i1 i3 6 অ্যাম্পিয়ার এবং v 12 ভোল্ট সমাধান করুন সুতরাং ফলাফলটি পরীক্ষা করে সহজেই এই জিনিসটি কী ডাকে সার্কিটটি সমাধান করে এটি দেখতে পাবে যে এখানে 6 অ্যাম্পিয়ার পাবেন কারণ এখানে সমাধানের সময় যখন এখানে সমাধান করবেন আমরা এখানে i 1 r 2 এমপিয়ার পেয়েছি এবং এখানে সমাধানের সময় এখানে আমরা এই সার্কিটের জন্য পেয়েছি আমরা i3 4 অ্যাম্পিয়ার পেয়েছি সুতরাং সুপারপজিশন উপপাদ্য যে আসলে i1 i3 2 4 6 অ্যাম্পিয়ার এবং যদি এটি 6 অ্যাম্পিয়ার হয় তবে প্রতিরোধ 2 Ω ছিল Ω সুতরাং 2 6 12 ভোল্ট সুতরাং এটি এবং তার অর্থ এই সার্কিট সমাধান অনুসন্ধানে 6 অ্যাম্পিয়ার এবং v 6 12 ভোল্ট পাবেন সুতরাং এই সমস্ত জিনিস আমরা এটি করে এসেছি এর অর্থ এখানে কী কল তা এটিকে v 12 ভোল্ট দেওয়া হবে সুতরাং সমস্যাটি সুপারপজিশন উপপাদ্য এবং সার্কিটের সমাধান করলে সামগ্রিকভাবে সমাধান করা হয় এখন পরেরটি সুপারপজিশন তত্ত্বটি ব্যবহার করছেন 4 চিত্রের সার্কিটের মধ্যে ix নির্ধারণ করুন সুতরাং এক্ষেত্রে সুপারপজিশন তত্ত্বটি ব্যবহার করে ix কী তা খুঁজে বের করতে হবে তার মানে এই ix খুঁজে বের করতে হবে এবং একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স সেখানে 5 ix এবং যেমনটি বলা হয়েছে যে নির্ভরশীল ভোল্টেজ উত্সটি এটি সার্কিটে অক্ষত থাকতে পারে না এটি সরাতে পারে না এটি বন্ধ করতে পারে না তবে একটি স্বতন্ত্র কারেন্ট উত্স সেখানে 4 অ্যাম্পিয়ার এবং একটি স্বতন্ত্র ভোল্টেজ উৎস সেখানে 20 ভোল্ট রয়েছে অন্য সকলকে এ প্রতিরোধের মান দেওয়া হয় আমাদের এখানে সুপারপজিশন উপপাদ্য ব্যবহার করে ix খুঁজে বের করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে আমরা কী করব একবারে একটি করে উৎস বিবেচনা করব একবার এই ভোল্টেজ উৎস বিবেচনা করবে অথবা এই কারেন্ট উৎসটি বিবেচনা করবে যখন ভোল্টেজ উৎস বিবেচনা করবেন তখন এটি ওপেন হবে যখন কারেন্ট উৎস বিবেচনা করবে এটি শর্ট হয়ে যাবে প্রতিটি ক্ষেত্রে ix পরিবর্তন হবে সুতরাং ix মূলত উদাহরণস্বরূপ ix হয়ে যাবে ix ' ix' ' এটি সুতরাং আমাদের কীভাবে দেখুন সুতরাং এই ক্ষেত্রে যে সার্কিটটিকে নির্ভরশীল ভোল্ট হিসাবে বলা হয়েছে তা অক্ষত রাখতে হবে যা ix ix ix হওয়া উচিত 4 অ্যাম্পিয়ার কারেন্ট উত্সের কারণে এখন ix ' কারেন্ট থেকে 5 Ω রোধকারক 47 চিত্রে প্রদর্শিত হয়েছে এখন সুপারপজিশনটি আমরা প্রয়োগ করছি সুতরাং এই ভোল্টেজটি এই ভোল্টেজ উত্সটি এখানে short করা হয় সুতরাং ভোল্টেজ উত্সটি এখানে শর্ট করা হয় কেবলমাত্র আমরা কেবল কারেন্টকে short করে রেখেছি যখন 4 অ্যাম্পিয়ার কারেন্ট উত্স কেবলমাত্র তখন থাকে এটি কারেন্ট ix ' ix ix ' ix' 'এবং একইভাবে এবং সমস্ত মেশ r অনুসারে যাকে কল করে i1 i2 i3 দেখানো হয়েছে এবং এখানেও নির্ভরশীল এটি এখানে নির্ভর করে এটিও 5 ix হবে সুতরাং এটি এখন ix নয় এটি একইভাবে ix 'একইভাবে যখন ভোল্টেজ উৎস থাকে যখন ভোল্টেজ উত্স থাকে কারেন্ট কারেন্ট উত্সটি নেই ততক্ষণ কারেন্ট উত্সটি নেই এটি তখন খোলা আছে এটি ix " এবং এখানেও এটি r 5 ix " সুতরাং এর অর্থ এই সার্কিটটি এবং সেই সার্কিটকে ix 'এবং ix' 'এর জন্য সমাধান করতে হবে তারপরে এটি যুক্ত করুন এবং সার্কিট হিসাবে পুরো যুক্ত হিসাবে একই উত্তর পাবেন প্রথমে এই সার্কিটটি সমাধান করতে হবে একটি জিনিস আছে যে এই সমস্ত জিনিস লিখিত আছে যে একটি নোড আছে সুতরাং এই 4 অ্যাম্পিয়ার কারেন্টটি তাদের মতো চলছে সুতরাং এটি r 4 অ্যাম্পিয়ার হবে এবং এই i3 কারেন্ট ক্লকওয়াইজ দিকে নিয়েছি সুতরাং এই i3 এছাড়াও নোড প্রবেশ করে এবং ix নোড এছাড়াও নোড প্রবেশ করে সুতরাং যদি নোড এ KCL প্রয়োগ করা হয় তবে এটি r i3 ix হয়ে যাবে 'উভয় কারেন্ট নোডে প্রবেশ করছে 4 অ্যাম্পিয়ার ছাড়ছে এবং এটি আর 4 সুতরাং এই ক্ষেত্রে এই সার্কিটটি সমাধান করার জন্য এই KCLকে কী বলা প্রয়োজন তাই এটা সুতরাং এই একই আর এর জন্য একইভাবে এই i 1 4 আম্পিয়ারের জন্য যদি এই মেশ দেখতে পান তবে এই i1 4 অ্যাম্পিয়ার কারণ এখানে যেখানে এইভাবে চলেছে এই 4 অ্যাম্পিয়ারটি এই ঊর্ধ্বমুখী দিকে সুতরাং i1 4 অ্যাম্পিয়ার সুতরাং বাকিগুলি সহজেই কী কল আর কে কল করে যে কে KVLকল করতে পারে এবং KCLএই নোডেও বলেছিল এবং তদনুসারে সার্কিটটি সমাধান করতে পারে সুতরাং এই সমস্ত জিনিস একটি প্রদত্ত সুতরাং যদি এটি হয় তবে এই কলটি সার্কিট 47 a 7 a এবং এটি সার্কিট 7 b সুতরাং সেই অনুযায়ী মেশ 2 এর জন্য KVL প্রয়োগ করার সময় সমীকরণ 3 পাবেন এখানে এটি সমীকরণ 3 পাবেন এখন দয়া করে প্রয়োগ করুন কারণ এই KVL KCL সমস্ত পেরিয়ে গেছে একইভাবে মেশ 3 এর জন্য এই আর কি কল আসবে 5 এটি ix এর জন্য আরও একটি সমীকরণ এবং নোডে একজন বলেছিল যে আর কে KCLপ্রয়োগ করুন 4 ix 5 সুতরাং 3 এবং 4 সমীকরণের বিকল্প 2 এবং 5 সমীকরণ করুন সুতরাং 2 একসাথে সমীকরণ দেওয়ার পরে এটি r 3 i2 2 ix ' 8 এবং i2 5 এবং ix' 20 হবে যদি এই 2 সমীকরণটি সমাধান করা হয় তবে ix ' 52 বাই 17 অ্যাম্পিয়ার পাবেন এখন ix প্রাপ্ত করার জন্য আবার আমরা 4 টি অ্যাম্পিয়ার কারেন্ট উৎস বন্ধ করে দিয়েছি সেই সার্কিটটি সেই চিত্র 7 b তে প্রদর্শিত হয়েছিল যা আমরাও দেখিয়েছি সুতরাং এখানেও মেশ 4 এর জন্য KVL প্রয়োগ করুন যেখানে এই সার্কিটটি নিচ্ছেন এটি এই মেশ 4 এটি r মেশ 4 এটি মেশ 4 এবং এটি মেশ 5 এখানে উভয় ক্ষেত্রে KVL প্রয়োগ করুন এবং এটি সমাধান করুন সুতরাং এখন এই সমস্ত সমীকরণ লিখতে পারেন সুতরাং যদি এটি করা হয় তবে মেশ 4 এটি 6 i4 i5 5 ix 0 এর সমান হবে একইভাবে মেশ 5 সমীকরণটি লিখুন এবং সেই মেশ 5 দেখুন এটি i5 ix হয়ে যাবে কারণ দিকটি ঠিক হবে উপরের দিকে এবং নীচে দেখুন সুতরাং 9 এবং 10 এই সমীকরণটি প্রতিস্থাপন করলে এই সমীকরণটি পাবেন যে 6 i4 4 ix ' 0 এবং এটি একটি 20 সমাধান করুন এটি 17 এমপিয়ারে ix' ' 16 পাবে সুতরাং ix ix ' ix' ' 8 17 এম্পিয়ারে যদি এটিকে সমাধান করা হয় তবে এই সার্কিটটি একই উত্তরটি পাবেন 18 এম্পিয়ারের 18 টির মধ্যে মাত্র একটি আরও সাধারণ উদাহরণ দেখুন চিত্রটিতে প্রদর্শিত সার্কিটের সুপারপজিশন উপপাদ্যটি ব্যবহার করে নির্ধারণ করুন এখানে 3 উত্স রয়েছে 2 স্বতন্ত্র ভোল্টেজ উৎস একটি স্বতন্ত্র কারেন্ট উত্স একটি স্বতন্ত্র কারেন্ট উত্স তাই একবারে একটি নিন সুতরাং প্রথম 2 ভোল্টেজ উত্সগুলি কেবল কারেন্ট উত্সের সাথে সংযুক্ত করা হয় সুতরাং এটি একটি সহজ জিনিস কারণ 6 Ω এবং 8 Ω উভয়ই r r যা কল r সিরিজ যদি দেখেন যে উভয়ই ধারাবাহিক সুতরাং 6 8 আসলে 14 Ω তবে যে কোনও উপায়ে কারেন্ট i 1 খুঁজে বের করতে হবে সুতরাং এই সার্কিট 8 Ω এই জিনিসটি এবং যখন প্রথম ক্ষেত্রে কারেন্ট i1 কারণ i1 i2 i3 একইভাবে যখন এই 16 ভোল্ট উৎসটি নেওয়া হয় তবে যখন কারেন্ট উৎসটি উন্মুক্ত থাকে এবং যখন অন্য ভোল্টেজ উৎস short করা হয় একইভাবে তৃতীয়টির জন্য 12 ভোল্ট উত্সটি কারেন্ট উৎসটি উন্মুক্ত এবং অন্য ভোল্টটি short করা হয়েছে সুতরাং একবারে বাকি এক উৎসটি বন্ধ হয়ে যাবে সুতরাং এখানে খুব সন্ধান করার এই উপায়টি i1 সুতরাং যদি এই জিনিসটি কী হবে তা খুঁজে বের করার চেষ্টা করুন i1 সুতরাং এটি হল এটি আর 8 Ω এবং 6 Ω মূলত তারা সিরিজে রয়েছে এবং এর সাথে এবং এর অর্থ এটি আর 14 Ω এবং এটি আর 2 Ω এবং এটির সাথে এই কারেন্ট উত্সটি রয়েছে এই কারেন্ট উত্সটি মূলত এই 6 টি অ্যাম্পিয়ার কি এই 3 টি জিনিস সমান্তরাল হয় তো তাহলে i 1 কী হবে সুতরাং এটি কেবল কারেন্ট বিভাগ পদ্ধতি সুতরাং যদি i1 অনুসন্ধান করার চেষ্টা করেন i1 2 কে 2 14 আর 4 অ্যাম্পিয়ার দিয়ে বিভক্ত হবে সুতরাং মূলত এটি 05 অ্যাম্পিয়ার 16 64 দ্বারা 16 হয়ে যাবে সুতরাং এটি 2 আর 8 8 বাই 16 05 অ্যাম্পিয়ার হবে সুতরাং i1 হবে 05 অ্যাম্পিয়ার তাই এটি খুব সহজ একইভাবে এখানে সরাসরি এটি পাবেন যা i2 হবে i2 মূলত r হবে যদি 6 2 এবং 8 যোগ করে সমস্ত সিরিজ হয় সুতরাং 16 আর 16 Ω সুতরাং r i2 এই দিকে 1616 1 অ্যাম্পিয়ার হবে সুতরাং এটি আর 1 অ্যাম্পিয়ার তাই এটি r i2 এবং তারপরে r i3 সুতরাং এক্ষেত্রে i3 এখানে এই ক্ষেত্রে এই 6 টি এই 16 Ω r কী কল সিরিজে সুতরাং দুঃখিত যদি আর KVL প্রয়োগ করা হয় তবে এটি 16 i3 হবে তারপর টার্মিনাল 12 0 এর সাথে দেখা হবে সুতরাং i3 3 4 অ্যাম্পিয়ার সুতরাং এখানে এটি তৈরি করছে i3 075 অ্যাম্পিয়ার কারণ এখানে এটি টার্মিনাল মুখোমুখি যদি KVLকে এভাবে প্রয়োগ করে তার অর্থ সুপারপজিশন উপপাদ্য i1 i2 i3 সুতরাং এই ক্ষেত্রে আর এই সমস্ত বিষয়গুলি এই a b c সার্কিটটিতে বলেছে এবং i1 গণনাও i2 কে দিয়েছে i3 কেও বলেছে 075 যদি কোনও সুপার পজিশন প্রয়োগ করা হয় i1 i2 i3 এটি 05 1 075 075 অ্যাম্পিয়ার এই সমস্ত উৎস ধরে নিয়ে এই সার্কিটটিকে সল্ভ করলে একই ভ্যাল্যু আসে তা সুপারপোজিশনে পেয়েছি